আজকে আমরা প্রথম সপ্তাহের পাঁচ নম্বর বক্তৃতাতে রয়েছি আমরা আগের বক্তৃতায় কোষচক্র নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা আমাদের বক্তৃতার শেষে দুধরনের কোষ বিভাজিত এবং অবিভাজিত কোষ সম্বন্ধে বলেছিলাম অবিভাজিত কোষের উদাহরণ হিসেবে আমি উদাহরণ দিয়েছিলাম নিউরন কোষ হৃদপিন্ডের কোষ এবং বিভাজিত কোষ হিসেবে আমি চামড়ার কোষ কে বলেছিলাম এছাড়াও এরকম ধরনের আরও কোষ রয়েছে এছাড়াও এরকম ধরনের আরও কোষ রয়েছে যখনই আমরা বিভাজিত কোষ হিসেবে কথা বলব তখন এটা সম্বন্ধে ভাববে এবং আমরা এখন এটা শুরু করব সুতরাং আমরা বিভাজিত কোষ নিয়ে আলোচনা করলে একদিকে থাকবে অবিভাজিত ও অন্যদিকে থাকবে বিভাজিত কোষ আমার উদাহরণ ছিল চামড়া এখন তোমরা যদি তোমাদের চামড়ার দিকে তাকাও তাহলে তা দুটো স্তর এপিডার্মিস স্তর এবং ডারমিস স্তর নিয়ে তৈরি তোমরা যদি তোমাদের নিজেদের চামড়ার দিকে দেখো তাহলে তা এরকম হবে চামড়া থেকে লোম গুলি এইভাবে বেরিয়ে আসে এবং কোষ দেহগুলি নিচে অবস্থান করে আমরা প্রথম স্তরটি এরকম দেখতে পাই দ্বিতীয় স্তরটি এরকম হয় কিন্তু সেই স্তরটি তৃতীয় স্তরের মতো এতটা মোটা হয় না চতুর্থ স্তরটি এরকম হয় এবং পঞ্চম স্তরটি এরকম হয়ে থাকে সুতরাং আমি তোমাদের বলতে চাই যে এটি হলো এপিডার্মিস এবং এপিডার্মিস এর মধ্যে যে স্তর গুলি রয়েছে তা হলো Germinativum stratum Stratum Granulosum Stratum Spinosum Stratum Spinosum Stratum Lucidum ও Stratum Corneum এর মাঝে রয়েছে এখানে মজাদার ব্যাপারটা হল যে এই স্তরে অন্যান্য কোষ ছাড়াও কিছু মরণশীল কোষ এবং মেলানোসাইট স্তরে যে কোষ রয়েছে তাদের বেশাল কোষ বলে এই কোষগুলিকে তোমরা ধরে নিতে পারো স্টেম সেল এর মতই বা জার্ম সেল এর মতই এবং তোমরা জানো এখানে জার্ম সেল বলাটা ঠিক হবে না এখন আমাকে আবার চামড়ার স্টেম সেলে ফিরে আসতে দাও যখন তা বিভাজিত হয়ে চামড়ার কোষ তৈরি করে যাই বিভাজিত হোক না কেন তারা এইভাবে এক স্তর থেকে অন্য স্তরে চলাচল করে এবং অবশেষে তারা সব থেকে ওপরের স্তরে আসে এই সমস্ত পদ্ধতিটি কোষের পরিযান এর মাধ্যমে ঘটতে 15 থেকে কুড়ি দিন লাগে এবং সব থেকে ওপরে স্তর দুই থেকে তিন সপ্তাহ বেঁচে থাকতে পারে তার আগে ওই স্তরটি আগে স্তর দিয়ে ঢেকে দেয়া হয় এটা সব সময় এরকম হয় যে নিচের স্তরটি 5 তারপর 4 তারপর 32 এক হয় তো 5 থেকে শুরু করলে জার্ম থেকে জার্ম কোষ এ 4থেকে 4 1 থেকে 33 থেকে দুই এবং দুই থেকে এক হয় এবং অবশেষে এক থেকে ০ তে আসে তোমরা জানো চামড়া দ্বারা ঢাকা একটি চলমান পদ্ধতি যদি আমরা দেখি কোষচক্রের পদ্ধতিকে একটি একক কোষ যে পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয় তাকে মাইটোসিসের কোন দশা বলে এবং মাইটোসিসকে M দশা বলা হয় মাইটোসিস বিভাজনে ক্রোমোজোম দুটি অপত্য কোষে আলাদা হয়ে যায় এখন এই কোষে এটি হলো নিউক্লিয়াস এবং এখানে ক্রোমাটিড ঘনীভূত হয় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে এই অবস্থায় মাইটোসিসের পরের দশা গুলিতে কোষ কে নির্বাচিত করতে হয় G1 দশা এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা বিভাজন করবে না ও বিভাজিত থেকে যাবে এছাড়াও সাময়িকভাবে বিভাজন হওয়ার পর আবার বিভাজন চক্রে ফিরে আসবে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেমন সাইক্লিন cdk কাইনেজ যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত কিন্তু আমি এখানে এগুলো বলবো না এখানে এরকম অনেক অনুরোধ যারা সাইক্লিন এবং cdk কাইনেজ ও চেক পয়েন্ট যারা ঠিক করে কোষ পরের দশায় যাবে কিনা এরপর আমরা আসবো S দশায় যখন তারা ঠিক করে পরের দশায় যাবে এবং S দশা যেখানে DNA সংশ্লেষ হয়ে থাকে এরপর রয়েছে G2 দশা যেখানে কোষ ঠিক করবে এবং এখানেও অনেকগুলি চেক পয়েন্ট রয়েছে সুতরাং কোষগুলিকে অত্যাবশ্যক ভাবে এই চক্রের মধ্য দিয়ে যেতে হয় এখন এটা আমাদের কাছে খুবই কৌতুহল জনক প্রশ্ন হল যে একটি বিভাজন কারী কোষ কতবার কোষচক্রের মধ্য দিয়ে যাবে এবং তাদের সংখ্যা নির্দিষ্ট কিনা একটি নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এটি 1 2 3 4 এরকম কত হতে পারে এর কারণ হলো প্রত্যেক চক্রে ক্রোমোজোম রয়েছে এবং তার মধ্যে টেলোমিয়ার রয়েছে এই টেলোমিয়ারের লম্বা প্রত্যেককে কমতে থাকে এবং এই টেলোমিয়ারের দৈর্ঘ্য ঠিক করে দেয় এর শেষ কোথায় এর কারণ প্রত্যেক বিভাজনে টেলোমিয়ার এর দৈর্ঘ্য কমতে থাকে এবং কোষের উর্বরতা প্রাথমিক বৈশিষ্ট্যের কোষ থেকে কমতে থাকে ধরে নাও একটা কোষ G 1 দশায় আছে এবংবিচার করতে হবে তারা বিভাজনে যাবে না সম্পূর্ণভাবে অবিভাজিত অবস্থায় থেকে যাবে এরপর তাদের ঠিক করতে হবে তাদের কাজ কি এবং কি করবে এই পদ্ধতিকে বলে ডি এডাপটেশন এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ যা বুঝতে হবে এবং এই ডি ডিফারেন্সিয়েশন কোষ সম্বন্ধে আমরা পরে আরো বেশি করে এই ব্যাপার গুলি আলোচনা করব এই ডি অ্যাডাপডেড অবস্থার কিভাবে সংশোধন করা যায় তাও আলোচনা করব সুতরাং এখানে দুই থেকে তিনটি দশা রয়েছে এবং বড় করে বলতে গেলে একটি কোষ এই ভাবেই কোষ চক্র সম্পন্ন করে এখন কোন কোষ যদি দ্বিতীয় অবস্থা পছন্দ করে তবে তাদেরকে কিছুদিন বা কিছু ঘন্টা বিভাজন করতে হবে এবং বিভাজিত হওয়ার পর তারা তাদের অন্তিম পরিচয় পাবে আমি যা বলতে চাইছি তা হল অবশেষে তারা তাদের পরিচয় পাবে এবং নির্দিষ্ট পদার্থ যেমন হরমোন তৈরি করবে অথবা এটা তৈরি করবে যারা অ্যালভিওলাই তৈরি করবে বা হৃদপিন্ডের মধ্যে থাকা কার্ডিও মায়োসাইট বা ইনসুলিন তৈরি কারী কোষ বা অন্যান্য হরমোন যেমন গোনাডোট্রপিন তৈরি করবে সুতরাং এই আগে থেকে ঠিক করা কোষ বিভাজনের প্রকার কে বলে ডিফারেন্সিয়েশন সুতরাং এখানে কোষের ঘনত্ব রয়েছে যারা বিভাজন করে বৃহত্তর ভর তৈরি করছে এখন এই ভর থেকে কিছু কোষ কে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য তারা ঠিক করবে তাদের মধ্যে কিছু জন সম্পূর্ণভাবে ডিফারেনশিয়েট করে এমন কোন গোষ্ঠী তৈরি করলো যারা আর বিভাজন করবে না এবং তারা ঠিক করতে পারে তারা কোন কিছু ক্ষরণ করবে বা তারা নিউরন তৈরি করবে কিছু ক্ষেত্রে তারা বিভাজন করে আরো নতুন গোষ্ঠী তৈরি করবে যারা পেশিকোষ বা অন্য ধরনের কোষ সমষ্টি তৈরি করবে এই ভাগ্য নির্ধারণ কে বলে ডিফারেন্সিয়েশন এবংবিভাজিত কোষের ক্ষেত্রে এটি আলাদা হয় যেহেতু আমরা সেই পয়েন্টে এসেছি যেখানে আমরা ডিস এর মধ্যে কোষের কালচার করছিলাম আমাদেরকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে কোষগুলি বিভাজিত দশায় ধরা থাকবে অথবা তারা ডিফারেনশিয়েট করবে সুতরাং উদাহরণ সহকারে বলা যেতে পারে আমাদের কাছে কর্ষণ ডিস্ক রয়েছে যেখানে আমরা কোষকে রেখেছি এবং ধরে নিচ্ছি তারা বিভাজন করে ছড়িয়ে পড়ছে এখন এই অবস্থায় তাদের বিভাজিত অবস্থা কি হবে যখন বৃদ্ধির শর্তগুলো এবং আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ থেকে একেবারে আলাদা হবে এবং যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ভাগ্যকে যে তারা সেখান থেকে নিউরন তৈরি করবে না অন্য ধরনের কোষ তৈরি করবে যেমন অ্যাস্ট্রো সাইট বা সোয়ান কোষ বা কার্ডিও মায়োসাইট তো এই অবস্থায় আমরা যদি বৃদ্ধির শর্ত নিয়ে কথা বলি তাহলে তারা এই দুটো অবস্থা থেকে একেবারেই অ সমান এই বস্তুটি আমাদের অন্য আরেকটি ধারণা দেবে যেখানে আমরা চেষ্টা করব একটি জৈবিক ব্যবস্থার অনুকরণ করার আমাদেরকে অনুকরণ করতে হবে গতিশীল অবস্থা এবং এই কারনেই আমরা আগের বক্তৃতাতে যা তোমাদের পড়ানো হয়েছিল বিশেষভাবে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমি তোমাদের বলেছিলাম মাইক্রো ফ্লুইড সিস্টেম সম্বন্ধে যেখানে তোমরা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করতে পারো এবং খুবই অল্প ঘনত্ব যা ন্যানো মোলার বা পিকো মোলার হয় এগুলোই তারা আমরা নির্দিষ্ট বৃদ্ধি শর্ত কে একটি নির্দিষ্ট পয়েন্ট সময় পর্যন্ত এবং অন্যান্য বৃদ্ধির শর্তকে ক্ষরণ করা হয় যা তোমরা জেনে থাকবে ডিফারেন্সিয়েশন কে আরো বেশি করে করবে বা অন্যান্য অস্পেক্ট করতে পারে এই সমস্ত পদ্ধতিতে আরেকটি শব্দ রয়েছে যা খুবই সুবিধাজনক এবং আমি এটিকে তোমাদের সামনে রাখছি যেখানে এই শব্দটিকে বলে বিভাজন ও ডিফারেন্সিয়েশন এর মাঝামাঝি আরেকটি শব্দ হলো ডি ডিফারেন্সিয়েশন এই ডি ডিফারেন্সিয়েশন টি কি ডি ডিফারেন্সিয়েশন হলো এমন একটি অবস্থা যখন কোষ ভুলে যায় তার ডিফারেন্সিয়েশন আচরণ যার মানে একটি উদাহরণ সহযোগে বলা যেতে পারে তা হল নিউরন এখন তারা তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে যেমন ফায়ারিং অ্যাকশন পটেনশিয়াল বা নির্দিষ্ট ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি ক্ষমতা এসবের অর্থ হল কোন কোষ যখন ডিফারেন্সিয়েশন অবস্থায় পৌঁছে যায় সে ভুলে যায় বা সম্পূর্ণভাবে তার কাজ আমরা এখানে এ বিষয়ে খুব অল্প পরিমাণে আলোচনা করব কারণ আমরা জানিনা কোষ বিদ্যার এই শাখায় আরো অন্যান্য ঘটনা যেখানে কষ্টি আবার তার দি ডিফারেন্ট অবস্থায় পরিসংখ্যানগত ভাবে ফিরে আসে সুতরাং আমরা এই বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করব সুতরাং কিছু সময়ের জন্য কোষ ডি ডিফারেনশিয়েট হয়ে যাওয়ার জন্য তাদের ডিফারেনশিয়েট হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়াও আরও একটি কথা রয়েছে যা সুবিধাজনক ভাবে উদাহরণ সহকারে বলা যায় ডি এডাপটেশন উদাহরণ দিয়ে বলতে গেলে যখন একটি কোষ কোন একটি নির্দিষ্ট হরমোন তৈরি করে এখন এই নির্দিষ্ট হরমোনটি কিছু কারণের জন্য একটি নির্দিষ্ট পরিবেশে খাপ খাইয়ে নেয় এবং কোষ থেকে বাইরে বের হলে পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী আলাদাভাবে আচরণ করে উদাহরণ স্বরূপ আমাকে আগের বক্তৃতা থেকে একটি উদাহরণ দাও যেখানে তোমাদের কাছে একটি পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে এখন এই লাল রঙ টার দিকে তোমরা যদি ধরে নাও একটি বাড়ি যা কোষের মত আচরণ করছে এবং বাইরে থেকে XYZ একটি কম্পাউন্ড A তৈরি করছে এখন যদি এগুলোকে বাইরে বার করে দাও তাহলে এগুলো আলাদা ভাবে বৃদ্ধি পেতে থাকবে যা ফ্রি পদার্থটি তৈরি করতে নাও পারে কারণ এই পদার্থটির তৈরি করার জন্য কমলা রঙের প্রভাব রয়েছে এবং সবুজ বা নীল প্রভাব থাকতে পারে এখন যদি এই প্রভাব গুলি না থাকে তখন কোষটি বিনা অভিযোজিত অবস্থায় থাকবে এই পদ্ধতিকে বলে ডি এডাপটেশন এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ যা বুঝতে হবে এবং এই ডি ডিফারেন্সিয়েশন কোষ সম্বন্ধে আমরা পরে আরো বেশি করে এই ব্যাপার গুলি আলোচনা করব এই ডি অ্যাডাপডেড অবস্থার কিভাবে সংশোধন করা যায় তাও আলোচনা করব এবং যারা কোষ লাইন নিয়ে কাজ করছে সুতরাং আমি এখানে এই কথাটার ব্যবহার শুরু করেছি সেল লাইন হল সেই কোষ যারা সব সময় বিভাজন করতে থাকে এবং এই ধরনের কোষের কলোনি থেকে কোষ সংগ্রহ করে তরল নাইট্রোজেনে সঞ্চিত করে রাখা হয় এবং পরে আবার দর্শন করার সময় তাদেরকে সাব কালচার করা হয় আমরা এই সমস্ত বিষয়ে আসবো কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে কালচার কি সাব কালচার কি এই বিষয়গুলি নিয়ে কিন্তু এই সময়ের জন্য আমি ধরে নিচ্ছি আমার কাছে একটি নির্দিষ্ট কোষ গুচ্ছ আছে এবং আমি তা বৃদ্ধি করাতে পারি বিভাজন করতে পারি কিছু অংশ নিয়ে সঞ্চয় করতে পারি এবং তার কিছু অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বৃদ্ধি করাতে বা সঞ্চয় করাতে পারি প্রত্যেকবারই যখন আমি তাদের বিভাজন ঘটাচ্ছি তার কিছু অংশ নিয়ে তরল নাইট্রোজেনে সঞ্চয় করছি এবং যখন প্রয়োজন হবে সেখান থেকে সংগ্রহ করে সমান ভাগে ভাগ করে এলিকট তৈরি করছি এবং সেখান থেকে ক্ষুদ্র অংশ নিচ্ছি এই ধরনের পদ্ধতিকেই বলে সাব কালচার যেখানে একটানা ভাবে বৃদ্ধি ঘটানো হচ্ছে কিন্তু আমি তোমাদের বলেছি এই পদ্ধতির জন্য যে কোষ লাইন ব্যবহার করা হয় তাকে বলে হেলা কোষ 'Hela' cell এই নামটি এসেছে henrietta lack নাম থেকে আমরা এই গল্পে পরে আসবো কিন্তু এখানে আমি তোমাদের বিশেষভাবে বলতে চাই এটি খুবই কৌতুহল জনক ও সতর্কতামূলক কাজ প্রত্যেক সময় যখন কোষগুলি কোষচক্রের যাচ্ছে তারা কিছু অংশ হারাচ্ছে আমি তোমাদের বলেছিলাম টেলোমিয়ারের কিছু অংশ পরিবর্তিত হচ্ছে এখন পৃথিবীতে অনেক পরীক্ষাগার রয়েছে যারা 1950 সাল থেকে হেলা কোষ কে ব্যবহার করছে এবং কোষ লাইন তৈরি করেছে আমাদের কাছে কোন সূত্র নেই যে একটি কোষ কতবার কোষচক্রে গেলে এরকম অবস্থা হবে অনেক রিপোর্ট রয়েছে যেগুলো তোমাদের সামনে রাখব এবং চেষ্টা করব তাদের মধ্যে কিছু পড়ার জন্য বলব যে কোষগুলি কিভাবে আচরণ করে যখন বিভিন্ন জায়গায় রাখা হয় কোস্টলাইন কিছু সময় পরে কৃত্তিম অবস্থায় বারবার ধরে বৃদ্ধি করালে তারা কিছু ফলাফল দেয় Refer Time 2212 এবং এটা আমি বলার কারণ এটাই যে এই বিভাজন পদ্ধতির মাধ্যমে আমি যা বলতে চাইছি তা হলো এটি একটি কখনো শেষ না হওয়া পদ্ধতি এবং সবসময়ের জন্য বিভাজন করাতে পারো যার কোন নির্দিষ্ট সীমা নেই এবং আমরা এটিকে সেই সীমার বাইরে নিয়ে যেতে পারি যখন তোমরা সাব কালচার করছো বা তোমরা জানো এই পদ্ধতিটিকে যখন একটি কোষকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বৃদ্ধি ঘটানো হয় তখন তোমাদের হিসেব রাখতে হবে কত বার কোষ বিভাজন করছে তোমরা জানো না তোমরা যখন স্টক টি পেয়েছ তখন সে কতবার বিভাজন করেছিল কিন্তু অন্ততপক্ষে তোমরা যখন থেকে কাজ শুরু করেছো তার হিসেব রাখতে পারো এবং সময়ে সময়ে ক্রোমোজোম সম্বন্ধে বিশ্লেষণ করতে পারো তুমি যদি কোন ব্যক্তি হও যে কোষ লাইন নিয়ে কাজ করছ তাহলে দেখতে পারো তারা প্রাথমিক স্টক এর সঙ্গে কতটা অনুরূপভাবে ব্যবহার দেখাচ্ছে যা 40 থেকে 50 বছর আগে তৈরি করা হয়েছিল অথবা তারা কি সেই সীমাতে পৌঁছে গেছে যেখানে তাদের যাওয়া দরকার এবং তাদের সেই জায়গায় পৌঁছানো ঠিক আছে কিনা একজনকে সবসময়ই এই ধরনের অনুশীলন করে যেতে হবে এবং সময়ে সময়ে দেখে নিতে হবে আমি আশা করছি আমি এরকম কিছু অস্পষ্ট ফলাফল তোমাদের বলবো না এই ধরনের তারিফযোগ্য কাজ বুঝতে গেলে তোমাদের মৌলিক ধারণা থাকতে হবে যা রসায়ন গত পদ্ধতি এবং প্রত্যেক চক্রের সঙ্গে চেক পয়েন্ট এর ভূমিকা রয়েছে এবং এখানে সাইক্লিং এবং সেটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে আমি এখানে একটু বিরতি নিচ্ছি এবং একটি প্রশ্ন উত্থাপন করছি যে এখানে জিনগত অখণ্ডতা বজায় আছে কিনা এবং একটি সেন্সর ব্যবহার করে দেখে নেওয়া হয় এটা তোমাদের কাছে গ্রহণযোগ্য যে আমরা এমন কিছু করছি যা পরীক্ষালব্ধ ভাবে প্রয়োজন এগুলি হল বুনিয়াদি প্রশ্ন যখন একজন কোষ বর্ষণকারী ব্যক্তি কে জিজ্ঞেস না করেও করা হয় আমি বলতে চাইছি যে আমরা অন্ধ ভাবে চলাফেরা করব যখন আমরা কিছু ফলাফল পাব এবং অতি অবশ্যই কিছু লেখা পাব কিন্তু আমরা নিশ্চিত যে তোমরা যা বলছ তার একটি প্রমাণ থাকবে এই কারণের জন্য এই বুনিয়াদি ধারণা থাকা খুবই প্রয়োজন আমরা এ বিষয়ে পরে ফিরে আসবো সুতরাং তোমরা চিন্তা করোনা এবং যারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে না যে সেল লাইন কি আমি আবার এগুলোতে ফিরে আসবো যখন কোষ বিভাজন এবং বিভাজন এর পরের অবস্থানে পৌঁছে যায় বা কখনো কখনো আর বিভাজন করে না বা ডিফারেনশিয়েট হয়না তবুও কিছু কোষ স্থায়ীভাবে তাদের ক্ষমতা হারায় এবং আমরা জানি যে তাদের ডিফারেন্সিয়েশন ক্ষমতা হারালে তাদের বলে ডি ডিফারেন্সিয়েশন অবস্থা এছাড়াও কিছু কোষ রয়েছে স্থায়ীভাবে কোন কিছু হারায় না তাদেরকে বলে ডিফারেন্সরেটেড পোটেনশিয়াল এবং ডি অ্যাডাপটিভ কোষ এরকম আরো অনেক জিনিস রয়েছে যা ঘটবে এবং এই টার্ম গুলিকে বলে ট্রান্সফরমেশন এবং আমরা ফিরে আসবো যখন আমরা সেল লাইন কালচার নিয়ে আলোচনা করব এখনকার জন্য আমরা যা আলোচনা করলাম তা ছিল অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর পারিপার্শিক পরিবেশ আমরা আলোচনা করেছিলাম বহিঃকোষীয় ধাত্র এবং প্রগতিশীল ধরনের ইনভিভো সিস্টেম এবং আমরা কিভাবে ইন ভিভো সিস্টেম ব্যবহার করে নতুন প্রযুক্তি যা মাইক্রো ফ্লুইড সিস্টেম এবং আমরা পরে এই সমস্ত বিষয় কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবথেকে কাছাকাছি হওয়া গবেষণাকে যা হয়েছে 2017 পর্যন্ত এখন আমরা খুব সংক্ষেপে কোষ চক্র বলবো এবং তোমাদের বুঝতে সুবিধা হবে এটার কি কি বাধা রয়েছে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব যখন আমরা সেল লাইন এবং প্রাথমিক কর্ষণ নিয়ে পুনরায় আলোচনা করব আমরা আবার এই আলোচনায় ফিরে আসবো আমি এই বক্তৃতা এখানেই শেষ করব এবং পরের বক্তৃতায় আমি কর্ষণ কোষ এর জীব বিদ্যা সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করবো এবং সেল কালচার প্রযুক্তির অন্যান্য বিষয় গুলি বলবো মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ